পূর্বে আমরা রিয়েল টাইম টাস্কটি ভাগ করে নেওয়ার বিষয়ে আলোচনা করছিলাম প্রাথমিকভাবে আমরা প্রাওরিটি ইনহেরিটেন্স প্রোটোকলটি দেখলাম যা একটি খুব সাধারণ স্কিম এখানে এটি নিম্ন অগ্রাধিকারের টাস্কটি রিসোর্স অর্জন করতে পারে এরপর রিসোর্সটির অপেক্ষায় থাকা উচ্চতর অগ্রাধিকারের কাজের অগ্রাধিকার লাভ করে তবে তারপরে প্রাওরিটি ইনহেরিটেন্স স্কিমের দুটি বড় সমস্যা ছিল ডেডলক এবং চেইন ব্লকিং সমস্যা এড়াতে এটি কিছুই করেনি উচ্চতর অগ্রাধিকারের কার্যটি প্রতিটি রিসোর্সের ইনভারশানে সম্পূর্ণ হয়ে থাকে হাইয়েস্ট লকার প্রোটোকলে সিলিং প্রাওরিটি গুলি সেই রিসোর্স ব্যবহার করতে পারে এমন সর্বোচ্চ অগ্রাধিকারের কার্যের উপর নির্ভর করে রিসোর্স বরাদ্দ করা হয় কোনও কাজ একবার রিসোর্স অর্জন করলে এর প্রাওরিটি সিলিং মানের থেকে বাড়িয়ে দেওয়া হয় সেইজন্য অন্যান্য কার্যগুলির জন্য যা রিসোর্স প্রয়োজন হয় না তা প্রাওরিটি ইনহেরিটেন্সে লক হয়ে যায় এটি ইনহেরিটেন্স লক হিসাবে পরিচিত হাইয়েস্ট লকার প্রোটোকল এবং প্রাওরিটি সিলিং প্রোটোকল নিয়ে আরও আলোচনা করা হবে হাইয়েস্ট লকার প্রোটোকলে থাকা বৈশিষ্ট্যগুলি নীচে দেওয়া হল যখন কোনও কাজ তার অন্যতম রিসোর্স পায় তখন এটি আর লক হয় না হাইয়েস্ট লকার প্রোটোকলের অধীনে চেইন ব্লকিং ঘটতে পারে না যদি ইতিমধ্যে অন্য কোনও কাজ দ্বারা অর্জিত যে কোনও রিসোর্স থেকে থাকে তবে সেই কার্যটির উচ্চতর প্রাওরিটি থাকবে সুতরাং বর্তমান কাজটি চালানোর অনুমতি দেওয়া যাবে না সুতরাং যখন কোনও কাজ একটি রিসোর্স অর্জন করে তখন এর অগ্রাধিকার বৃদ্ধি পায় ধরা যাক যে কোনও কাজের জন্য দুটি রিসোর্স R1 এবং R2 প্রয়োজন এবং সেই দুটি রিসোর্সের সাথে সম্পর্কিত সিলিংয়ের মানটি আমরা যে কাজের জন্য বিবেচনা করছি তার চেয়ে সমান বা বেশি হওয়া উচিত ধরে নেওয়া হয় যে কোনও একটি কাজ লক হয়ে গেছে যেহেতু যে কোনও একটি রিসোর্স অন্য কোনও কাজ দ্বারা লক হয়ে যেতে পারে তাই আমরা ধরে নিই যে এই টাস্কটির জন্য প্রথম রিসোর্স প্রয়োজন তারপরে এটি প্রথম রিসোর্সটি মুক্ত না হওয়া অবধি বন্ধ হয়ে যায় দ্বিতীয় রিসোর্সটি ধরে রাখা টাস্ক এবং এর প্রাওরিটি যদি রিসোর্সটির জন্য অপেক্ষা করা কার্যের চেয়ে কম না হয় তবে সিলিংয়ের মানটি অবশ্যই সেই কাজের চেয়ে বড় হওয়া উচিত রিসোর্স থেকে এটির জন্য অনুরোধ আসে অতএব এটি সহজেই দেখা যায় যে হাইয়েস্ট লকার প্রোটোকলের অধীনে চেইন ব্লকিং ঘটতে পারে না তাই কোনও কার্যকে একটি রিসোর্স দেওয়ার আগে এটি যে সমস্ত রিসোর্স অনুরোধ করে তাদের অবশ্যই ফাঁকা হতে হবে এবং এটি হাইয়েস্ট লকার প্রোটোকলে চেইন ব্লকিংয়ের মধ্য দিয়ে যেতে পারে না আমরা ডেডলকের কথা মাথায় রেখে এর আচরণটি নিয়ে আলোচনা করব ধরে নিই যে T1 এবং T2 টাস্কগুলি সাধারণ প্রাওরিটি ইনহেরিটেন্স স্কিমের ক্ষেত্রে ঘটে যাওয়া ইভেন্টগুলির একই ধরণের হয় যেখানে আমরা দেখেছি যে অচলাবস্থা ঘটে

এখানে একই রকম নির্দেশাবলীর একটি সেট অনুমান করে T2 কে নিম্নতর অগ্রাধিকার দেওয়া হয় এবং এটি R2 লক করে তবে একবার এটি R2 লক করে দিলে T2 এর অগ্রাধিকারটি কমপক্ষে T1 এর সমানভাবে বৃদ্ধি পায় এভাবে T1 প্রস্তুত হতে পারে না এবং R1 কে লক করার জন্য CPU পেতে পারে না T2 এর অগ্রাধিকার T1 পর্যন্ত বাড়ানো হয় এবং তারপরে এটি R2 R1 লক করে এবং আবার R1 R2 ইত্যাদিকে আনলক করে সুতরাং অচলাবস্থা ঘটতে পারে না অন্য কোনও উদাহরণ গ্রহণ করে দেখা যায় যে এখানে ডেডলক ঘটতে পারে না T2 এর অগ্রাধিকারটি লক করা রিসোর্সের সিলিং প্রাওরিটির সাথে সমান হয়ে যায় এবং অন্যান্য কাজের যদি সেই রিসোর্সের প্রয়োজন হয় তবে তার প্রাওরিটি অন্য কাজের অগ্রাধিকারের মতোই হবে এটি আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারশান রোধ করে কারণ যখনই এটি রিসোর্স অর্জন করবে তখন এটি একটি উচ্চ প্রাওরিটিতে পৌঁছে যাবে যা রিসোর্স সিলিং বলে পরিচিত তবে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে হাইয়েস্ট লকার প্রোটোকলের প্রধান ত্রুটি হল ইনহেরিটেন্স ব্লকিং এটি একটি রিসোর্স অর্জন করে কম অগ্রাধিকারের কাজের প্রাওরিটি মানটি একটি উচ্চমূল্যে উত্থাপিত হয় সুতরাং অন্যান্য মধ্যবর্তী অগ্রাধিকারের কাজগুলি যেখানে রিসোর্স প্রয়োজন নেই সেগুলি ইনহেরিটেন্স ব্লকিং এর মধ্য দিয়ে যায় এবং মধ্যবর্তী অগ্রাধিকারের কার্যগুলি তাদের একাধিক নিম্ন অগ্রাধিকারমূলক কাজের কারণে ইনহেরিটেন্স ব্লকিং এর মুখোমুখি হতে পারে তাদের সময়সীমাটি মিস করতে পারে নীচে কোনও কাজের জন্য ব্লকিং সময়টি বর্ণনা করা হয়েছে আমরা ধরে নিই যে Use হল সেই সমস্ত কর্মের সেট যা নন প্রি এম্পটেবিল রিসোর্স S ব্যবহার করে এবং CTkS টি রিসোর্স S ব্যবহারের জন্য গণনার সময় টাস্ক Tk এবং Ti কোনও কাজের জন্য সর্বাধিক সময়ে আটকে যেতে পারে S ব্যবহার করে Tk টাস্ককে সবথেকে বেশি আটকে রাখা হয়েছে এবং Use এর অর্থ হল যে আমরা কোনও টাস্কের জন্য সর্বাধিক ব্লকিং সময় গণনার চেষ্টা করছি যার রিসোর্স প্রয়োজন নেই আমরা প্রথমে সমস্ত নিম্ন অগ্রাধিকারের কাজ এবং এটি যে রিসোর্স ব্যবহার করে তা সন্ধান করি এবং তারপরে রিসোর্সটি ব্যবহার করে সর্বাধিক গণনার সময় খুঁজে পাই সমস্ত নিম্ন অগ্রাধিকারের কাজের জন্য যে প্রশ্নটি দেখা দেয় তা হল রিসোর্স তাদের ব্যবহার এবং তাদের ব্যবহার করার সর্বাধিক সময় এটি i কার্যের জন্য ব্লকিং সময় হাইয়েস্ট লকার প্রোটোকল অনেক অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ POSIX স্ট্যান্ডার্ডের কথা বলা যায় যেখানে প্রাওরিটি লকিং মিউটেক্স উপস্থিত রয়েছে এবং যেখানে আমাদের কাছে এই বেশি অগ্রাধিকারের থ্রেড এবং PRIO সুরক্ষিত রয়েছে PRIO মূলত হাইয়েস্ট লকার প্রোটোকলকে রক্ষা করে এটি POSIX দ্বারা সমর্থিত লিনাক্স হাইয়েস্ট লকার প্রোটোকল সমর্থন করে না তবে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হাইয়েস্ট লকার প্রোটোকল সমর্থন করে এমনকি জাভা জন্য রিয়েল টাইম স্পেসিফিকেশন হাইয়েস্ট লকার প্রোটোকল সমর্থন করে যদিও এটিকে প্রাওরিটি সিলিং এমুলেশন বলে ইনহেরিটেন্স সম্পর্কিত প্রাওরিটি ইনভারশান রয়েছে যেখানে রিসোর্সের মধ্যবর্তী অগ্রাধিকারের কার্যগুলির প্রয়োজন নেই প্রাওরিটি সিলিং প্রোটোকলটি এই অপূর্ণতাটি অতিক্রম করে পূর্বে আমরা প্রাওরিটি ইনহেরিটেন্স প্রকল্পের ত্রুটিগুলি এবং হাইয়েস্ট লকার প্রোটোকল নিয়ে আলোচনা করেছি প্রাওরিটি সিলিং প্রোটোকল হাইয়েস্ট লকার প্রোটোকলের চেয়ে বেশি ভাল হয় এবং বেশিরভাগ পরিশীলিত রিয়েল টাইম অপারেটিং সিস্টেমগুলি প্রাওরিটি সিলিং প্রোটোকল বা PCP ব্যবহার করে তবে সহজ অপারেটিং সিস্টেমগুলি PCP ব্যবহার করে না কারণ স্কোরটি হাইয়েস্ট লকার স্কিমের প্রাওরিটি ইনহেরিটেন্স স্কিমের চেয়ে কিছুটা জটিল প্রতিটি রিসোর্সকে হাইয়েস্ট লকার প্রোটোকলের মতো একটি অগ্রাধিকার সিলিং অর্পণ করা হয় হাইয়েস্ট লকার প্রোটোকলের ক্ষেত্রে মূল পার্থক্য হল কোনও কাজের অগ্রাধিকারটি কোনও রিসোর্স অর্জনের সাথে সাথেই রিসোর্সটির সিলিং অগ্রাধিকারের সমান হয় না তবে এখানে এটি কেবলমাত্র পরিবর্তনশীল সিস্টেম এবং এর মানটি সিলিং মানের সমান হয়ে যায় কোনও রিসোর্স অর্জনের উপর কার্যটির অগ্রাধিকারটি পরিবর্তিত হয় না তবে কেবলমাত্র সিস্টেমের ভেরিয়েবল যার নাম কারেন্ট সিস্টেম সিলিং তার মান বৃদ্ধি পায় উদাহরণস্বরূপ ধরা যাক যদি R একটি নন প্রিএম্পটেবিল রিসোর্স যা তিনটি টাস্ক T10 T2 এবং T5 ব্যবহার করে এর সাথে যুক্ত সিলিং মান টি R যা T2 এর সমান হয় তবে যে টাস্কটি রিসোর্স অর্জন করবে তার অগ্রাধিকারটি এর বিপরীতে বৃদ্ধি পাবে না হাইয়েস্ট লকার প্রোটোকলের পরিবর্তে এটি একই অগ্রাধিকারের সাথে অব্যবহৃত থাকে তারপরে একটি অপারেটিং সিস্টেমের ভেরিয়েবল থাকে যার মূল্য দুটি হয়ে যায় যখন কোনও রিসোর্স অর্জন করে কোনও কাজ করে প্রাওরিটি ইনহেরিটেন্স প্রোটোকল এবং প্রাওরিটি সিলিং প্রোটোকলের মধ্যে পার্থক্য হল প্রাওরিটি ইনহেরিটেন্স প্রোটোকলটি একটি লোভী দৃষ্টিভঙ্গি দেখায় তবে অগ্রাধিকার প্রাওরিটি প্রোটোকলে এমনকি যদি কোনও রিসোর্স পাওয়া যায় তবে সেই রিসোর্সটির জন্য অনুরোধ করা হলে একটি কার্য সম্পাদন করা হতে পারে কিছু পরিস্থিতিতে এটি নাও পেতে পারে সুতরাং এটি বলা যেতে পারে যে প্রাওরিটি সিলিং প্রোটোকল প্রাওরিটি ইনহেরিটেন্স প্রোটোকলের মতো ভালো নয় বর্তমান সিস্টেম সিলিং অপারেটিং সিস্টেম পরিবর্তনশীল এবং যখনই কোনও কাজ কোনও রিসোর্স অর্জন করে কার্যটির অগ্রাধিকারটি বৃদ্ধি পায় না বরং এটি কেবলমাত্র বর্তমান সিস্টেম সিলিংই ব্যবহৃত হয় যা ব্যবহৃত হওয়া সমস্ত রিসোর্সের সর্বাধিক সিলিংয়ের মান পায় CRi বর্তমানে ব্যবহৃত রিসোর্স সেট হয় তারপরে CRi সিলিং সর্বাধিক হয়ে CSC হয় যদি দুটি রিসোর্স থাকে তবে তাদের আমরা CR1 এবং CR2 বলি CR1 এর সিলিং মান ৫ এবং CR2 এর সিলিং মান ২ এবং ২ হল উচ্চতর অগ্রাধিকার যদি উভয় রিসোর্স ব্যবহার করা হয় তবে CSC তে ২ সেট করা হবে সিস্টেমের শুরুতে CSC ০শূন্য থেকে শুরু হয়

রিসোর্স রিকোয়েস্ট রুলের মধ্যে দুটি ধারা রয়েছে প্রথমটি সোর্স গ্রান্ট ক্লজ যেখানে কোনও টাস্ককে রিসোর্স মঞ্জুর করা হয় এবং দ্বিতীয়টি হল ইনহেরিটেন্স ক্লজ যা যখন কোনও টাস্ক অনুরোধ করা রিসোর্স পায় না তখন প্রয়োগ করা হয় তবে এটি ব্লক থাকে রিকোয়েস্ট গ্রান্ট ক্লজে টাস্কটি একবার রিসোর্সটি পেয়ে যায় তারপরে বর্তমান সিস্টেম সিলিংটি যে রিসোর্সটি পেয়েছে তার সিলিংয়ের সাথে পরীক্ষা করা হয় এবং যদি সিলিংটি বর্তমান সিস্টেম সিলিংয়ের চেয়ে বেশি হয় তবে বর্তমান সিস্টেম সিলিংটি রিসোর্সে সেট করা থাকে কার্যটির আর কোনও রিসোর্স লক করার অনুমতি নেই যদি না এর অগ্রাধিকার CSC এর চেয়ে বেশি হয়ে যায় রিসোর্স গ্রান্ট ক্লজে কাজের অগ্রাধিকারটি বর্তমান সিস্টেমের সিলিংয়ের সাথে পরীক্ষা করা হয় এবং যদি এর অগ্রাধিকারটি বর্তমান সিস্টেম সিলিংয়ের চেয়ে তত বেশি হয় তবে রিসোর্সটি দেওয়া হয় এবং বর্তমান সিস্টেম সিলিংটি সিলিং মানের সমান হতে সেট করা হয় যে রিসোর্সটি মঞ্জুর করেছিল এখানে রিসোর্স গ্রান্টের ক্লজটি সংক্ষেপে বলা হচ্ছে যখন কোনও কাজ প্রথমে রিসোর্সটির অনুরোধ করে তখন তার অগ্রাধিকারটি বর্তমান সিস্টেম সিলিংয়ের সাথে তুলনা করা হয় এবং যদি এর অগ্রাধিকার বর্তমান সিস্টেম সিলিংয়ের চেয়ে বেশি হয় তবে এটিতে রিসোর্স দেওয়া হয় CSC মান সিলিংয়ের সমান হিসাবে সেট করা হয় রিসোর্সটির অগ্রাধিকার হিসাবে তবে যদি কার্যের রিসোর্স অগ্রাধিকারের জন্য অনুরোধ করা কার্যটি CSC এর চেয়ে কম হয় তবে এটিতে রিসোর্স দেওয়া হয় না এবং এটি লক হয়ে যায় রিসোর্স গ্রান্টের ক্লজটিতে এখানে দুটি ধারা রয়েছে প্রথমত যদি কাজের অগ্রাধিকারটি সিলিং অগ্রাধিকারের চেয়ে বেশি হয় তবে তাতে রিসোর্স দেওয়া হয় এবং বর্তমান সিস্টেমের সিলিংটি রিসোর্স সাথে সিলিংয়ের সমান হয়ে যায় এমনকি যদি এর অগ্রাধিকারটি বর্তমান সিস্টেম সিলিংয়ের চেয়ে বেশি না হয় তবে যদি এটি এমন কোনও রিসোর্স রাখে যার সিলিং অগ্রাধিকারটি CSC র সমান হয় তবে এটি CR কে ব্যবহার করার অনুমতি দেওয়া হয় অন্যথায় এটি রিসোর্স ব্যাবহারের অনুমতি মঞ্জুর করে না এবং এটি ব্লক হয়ে যায় কাজটি ক্রিটিকাল রিসোর্স মঞ্জুর হওয়ার সাথে সাথে বর্তমান সিস্টেম সিলিংটি রিসোর্সের সিলিংয়ের সমান করা হয় এটি কেবল তখনই দেওয়া হয় যদি রিসোর্সটির সিলিং বর্তমান সিস্টেম সিলিংয়ের চেয়ে বেশি হয় ইনহেরিটেন্স ক্লজটিতে যদি কোনও কাজ ব্লক করার জন্য করা হয় যেমন যদি রিসোর্স মঞ্জুর না করা হয় তবে সেই রিসোর্সটি যে টাস্কটিতে রয়েছে তা অবরুদ্ধ সংস্থানটির প্রাওরিটি ইনহেরিট করে কোনও টাস্ক যদি কোনও রিসোর্সকে ধরে রাখে তবে তার সর্বোচ্চ প্রাওরিটি প্রোটোকলের বিপরীতে তার অগ্রাধিকার পরিবর্তন করে না কেবল যখন কোনও টাস্ক কোনও রিসোর্সের জন্য ব্লক করে তখন এটি কার্যটির প্রাওরিটি ইনহেরিটেন্স সূত্রে পায় রিসোর্স রিলিজ নিয়মটি রিসোর্স গ্রান্ট করার নিয়মের বিপরীত কোনও কাজ রিসোর্সটি প্রকাশের সাথে সাথেই CSC সংস্থার অধীনে থাকা সমস্ত কার্যগুলির সাথে আবার চেক করা হয় সিলিংটি সর্বাধিক ভাবে সেট করা থাকে তবে যদি বর্তমান সিস্টেম সিলিংটি প্রকাশিত বর্তমান রিসোর্স সিলিংয়ের সমান হয় তবে CSC অপরিবর্তিত থাকবে উপরোক্তটি সংক্ষিপ্তভাবে বিশ্লেষণ করলে দেখা যায় বর্তমান সিস্টেম সিলিং হল রিসোর্সের অধীনে থাকা সর্বাধিক সিলিং যদি CSC সমান কোনও রিসোর্স ফেরত দেওয়া হয় তবে সমস্ত রিসোর্সগুলি পরীক্ষা করা হয় তাদের সিলিংয়ের মানগুলি পাওয়া যায় এবং সিলিংয়ের সর্বাধিক মান CSC কে বরাদ্দ করা হয়েছে তবে যদি বর্তমান সংস্থার সিলিং মান CSC এর চেয়ে কম হয় তবে CSC অপরিবর্তিত থাকবে T1 এর অগ্রাধিকার আপডেট করা হবে যদি এটি কোনও রিসোর্স প্রকাশ করে থাকে তবে সেই রিসোর্স টিতে যে কোনও কাজ বাধা ছিল তা প্রাওরিটি ইনহেরিটেন্স সূত্রে প্রাপ্ত হতে পারে কাজের ক্ষেত্রে প্রাওরিটি মূল অগ্রাধিকার ক্ষেত্রে ফিরে আসে নীচে কয়েকটি উদাহরণ সহ সিলিং প্রোটোকলগুলির কাজ দেওয়া হল T1 এর অগ্রাধিকার ১০ T2 এর অগ্রাধিকার ২ এবং T3 এর অগ্রাধিকার ৫ হল ক্রিটিকাল রিসোর্স যা তিনটি কাজ T1 T2 T3 দ্বারা ব্যবহৃত হচ্ছে যেহেতু তিনটি কার্য CR1ব্যবহার করতে পারে তাই CR1 এর সাথে যুক্ত সিলিং অগ্রাধিকারটি ১০ ধরে নেওয়া হয় যে উইন্ডো ভিত্তিক সিস্টেমের মতো ১০ সর্বোচ্চ অগ্রাধিকার বর্তমান সিস্টেমের সাথে শুরু করতে সিলিংটি ০ তে সেট করা আছে এবং ধরে নেওয়া হচ্ছে যে T3 CR1 লক করে T3 এর অগ্রাধিকার হাইয়েস্ট লকার প্রোটোকলের মতো হয় না এটি উচ্চ অগ্রাধিকার নিয়ে অব্যাহত রয়েছে তবে তারপরে বর্তমান সিস্টেমের সিলিংটি CR1 এর সিলিং অগ্রাধিকারের সমান যা ১০ এর সমান হয় CSC মানটি কেবল বৃদ্ধি হয়ে থাকে আমরা ধরে নিই যে পরের বার অন্য কোনও কাজ একটি রিসোর্স অনুরোধ করে এটি T2 টাস্ক যার অগ্রাধিকার ২ এবং এটি রিসোর্স অর্জন করেছে বর্তমান সিস্টেমের সিলিংটি ১০ এ সেট করা আছে এবং এখানে একটি টাস্ক T3 রয়েছে যা T2 এর অগ্রাধিকার পরিবর্তন না হওয়ায় কার্যকর করা হচ্ছে এটি অগ্রাধিকার স্তর ২ এ চালিয়ে যাচ্ছে অগ্রাধিকার ৫ কে কার্যকর করার একটি টাস্ককে T3 বলি কিছু সময়ের পরে এটি T2 কে অনুরোধ করে এবং এক্ষেত্রে উত্তরাধিকারের ধারাটি প্রযোজ্য হবে এবং T2 এর অগ্রাধিকার ৫ হবে রিসোর্সটি প্রকাশের সাথে সাথেই রিলিজের ধারাটি প্রয়োগ হবে এবং এটি CR ব্যবহার করে T3 হিসাবে এবং ১০ এর পুরানো অগ্রাধিকারে ফিরে আসবে রিসোর্সটির সিলিং অগ্রাধিকারটি বর্তমান সিস্টেম সিলিংকে নির্ধারিত করে আমরা বলতে পারি যে T4 হল আরেকটি কাজ যার একটি আলাদা রিসোর্স CR2 প্রয়োজন এটি এই রিসোর্স লক করার অনুমতি দেওয়া হবে না কারণ T4 এর অগ্রাধিকারটি CSC এর সাথে ১০ এর তুলনা করা হবে যদিও T4 এর অগ্রাধিকারটি ৬ টি T3 এর চেয়ে বেশি তবে তারপরে এটি নিষ্ক্রিয় একটি রিসোর্সকে অনুরোধ করে CR2 প্রদান করা হবে না কারণ অগ্রাধিকার অনুদান ক্লাবগুলিতে T4 এর অগ্রাধিকার বর্তমান সিস্টেম সিলিংয়ের সাথে তুলনা করা হবে এবং যেহেতু বর্তমান সিস্টেম সিলিংটি অগ্রাধিকার T4 এর চেয়ে বেশি তাই T4 রিসোর্সটিকে লক করার অনুমতি দেওয়া হবে না প্রাওরিটি সিলিং প্রোটোকলে যখন কোনও কার্যকে কোনও রিসোর্স দেওয়া হয় তখন তার অগ্রাধিকারটি আসলে পরিবর্তিত হয় না এবং কেবলমাত্র বর্তমান সিস্টেম সিলিংটি হাইয়েস্ট লকার প্রোটোকলের বিপরীতে পরিবর্তিত হয় এবং কার্যটি তার নিজস্ব অগ্রাধিকারে চালিয়ে যেতে থাকে অন্যান্য কাজগুলির জন্য যেখানে কোনও রিসোর্স প্রয়োজন হয় না সেগুলি হাইয়েস্ট লকার প্রোটোকলের বিপরীতে অবরুদ্ধ হয় না কোন একটি কার্য দ্বারা অবরুদ্ধ করা হয়েছিল কারণ নিম্ন অগ্রাধিকারযুক্ত কোনও টাস্ক রিসোর্স অর্জন করেছে আমরা ইনহেরিটেন্স সম্পর্কিত ইনভারশান হিসাবে ডেকেছিলাম সেই অর্থে ইনহেরিটেন্স সম্পর্কিত ইনভারশান এখানে ঘটে না কারণ কোনও কাজ কোনও রিসোর্স অর্জন করার সাথে সাথে এর অগ্রাধিকারের মান পরিবর্তন হয় না অন্যান্য কাজগুলি যথারীতি সম্পাদন করতে থাকে এবং ইনহেরিটেন্স সংক্রান্ত কোনও ব্লকিং ঘটে না কাজের অগ্রাধিকার তখনই পরিবর্তিত হয় যখন অন্য কোনও টাস্কটি রিসোর্সটির জন্য অনুরোধ করে ইনহেরিটেন্স ধারাটি প্রযোজ্য হয় এবং কার্য অগ্রাধিকার বৃদ্ধি পায় যদি প্রাওরিটি সিলিং প্রোটোকলটি বিশ্লেষণ করা হয় তবে এটি পর্যবেক্ষণ করা যেতে পারে যে এটি ডেডলক চেইন ব্লকিং আন বাওউন্ডেড প্রাওরিটি ইনভারশান প্রতিরোধ করে এটি ইনহেরিটেন্স সম্পর্কিত ইনভারশানকে সীমাবদ্ধ করে ইনহেরিটেন্স সম্পর্কিত ইনভারশানটি হাইয়েস্ট লকার প্রোটোকল সহ একটি বড় সমস্যা এবং এটি এই প্রাওরিটি সিলিং প্রোটোকল দ্বারা বড় পরিমাণে হ্রাস পেয়েছে যদিও প্রাওরিটি সিলিং প্রোটোকলটি হাইয়েস্ট লকার প্রোটোকলের তুলনায় কিছুটা জটিল প্রোটোকল তবে এখনও এটি অনেকগুলি অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় প্রাওরিটি সিলিং প্রোটোকলে যে বিভিন্ন ধরণের প্রাওরিটি ইনভারশান ঘটতে পারে সেগুলি হল তিন ধরণের সরাসরি ইনভারশান উত্তরাধিকার সম্পর্কিত ইনভারশান এবং সমস্যা এড়ানোর সম্পর্কিত ইনভারশান সরাসরি ইনভারশানগুলি সহজ যেখানে নিম্ন অগ্রাধিকারের কোনও কার্য একটি রিসোর্স রাখে নিম্ন অগ্রাধিকারের কার্যটি রিসোর্সটি প্রকাশ না হওয়া পর্যন্ত একটি উচ্চতর অগ্রাধিকারের টাস্কটির জন্য অপেক্ষা করতে থাকে বিপরীতে নিম্ন অগ্রাধিকারের কাজটি একটি রিসোর্স রাখে যখন উচ্চ অগ্রাধিকারের কাজের জন্য অপেক্ষা করতে হয় নিম্নতর অগ্রাধিকারের কার্যটি রিসোর্সের ব্যবহারগুলি সম্পূর্ণ করে না প্রকাশ না করা পর্যন্ত রিসোর্সের প্রয়োজনীয় উচ্চ অগ্রাধিকারের কাজটি অপেক্ষা করতে হবে ধরুন প্রতিটি কার্যের জন্য ৬ টি কাজ এবং ক্রিটিকাল রিসোর্স রয়েছে যে সময়কালের জন্য প্রয়োজনীয়তাগুলি উপস্থাপিত হয়েছে তা উপরের টাস্ক গ্রাফে দেওয়া হয়েছে T1 এবং T2 এর R1 দরকার হয় T1 এর ৫ টি ইউনিটের প্রয়োজন T2 এর ২ ইউনিটের প্রয়োজন R3 টি T2 এবং T6 দ্বারা হয়ে থাকে R2 টি T1 এবং T4 এর জন্য যথাক্রমে ১ এবং ৫ ইউনিটের প্রয়োজন হয় ধরা যাক যে কার্যগুলি তাদের অগ্রাধিকারের মানগুলির ভিত্তিতে সাজানো হয়েছে T1 হল সর্বোচ্চ অগ্রাধিকার এবং T6 হল সর্বনিম্ন অগ্রাধিকার ডাইরেক্ট ইনভারশানগুলি ঘটতে পারে এবং যদি T2 টি R1 কে ধরে থাকে তবে T1 টিকে অপেক্ষা করতে হবে যদিও T1 হল উচ্চতর অগ্রাধিকার এবং T1 এর জন্য R1 এবং T2 এর জন্য অপেক্ষা করার সময়কাল ২ হয় একইভাবে T2 টি ৮ এর সময়কালের জন্য T6 এবং রিসোর্স R3 এর জন্য সরাসরি বিপর্যয়টি কাটাতে পারে একইভাবে T1 টি T4 এর বিপরীতে ৫ টি ইউনিটের থাকে ডাইরেক্ট ইনভারশানটি একটি উচ্চ অগ্রাধিকারের কাজ যা রিসোর্স হ্রাস করা একটি নিম্ন অগ্রাধিকারের কারণে সমস্যাটি দূর করে আমরা এখানে থামব এবং আমরা পরবর্তী বক্তৃতাটিতে প্রাওরিটি সিলিং প্রোটোকলে ঘটতে পারে এমন বিভিন্ন ধরণের বিবর্তনগুলি দেখব ধন্যবাদ